সুতরাং স্বাগতম এবং এটি বক্তৃতা সংখ্যা 60 আমরা একটি Cauchy Euler সমীকরণ সম্পর্কে কথা বলা হবে সুতরাং আমরা প্রথমে Cauchy Euler এর প্রশ্নগুলি সম্পর্কে পরিচয় করিয়ে দেব এবং তারপরে তাদের সমাধানের কৌশলগুলি দেখব সুতরাং এখানে Cauchy Euler সমীকরণ হল একটি কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সমীকরণ সুতরাং এখন পর্যন্ত আমরা কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ শিখেছি সুতরাং এটি নন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে এক ধরণের বিশেষ সমীকরণ হবে সুতরাং এখানে যেমন আমরা এই দেখতে পাচ্ছি সুতরাং এখানে আমরা এই সমীকরণটি বিবেচনা করব যার মধ্যে এই নন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট রয়েছে সুতরাং এই 𝑎1 𝑎2 একটি তাদের কনস্ট্যান্ট হবে তাদের সাথে আমাদের এই 𝑥 𝑛 𝑥 𝑛−1 এবং 𝑥 𝑛 − 2 ছিল সুতরাং আমরা আজ দেখব কিভাবে এই সমীকরণগুলি সমাধান করা যায় যখন আমাদের এই ডেরিভেটিভ টার্মগুলির কোইফিসিয়েন্ট হিসাবে নন কনস্ট্যান্ট থাকে সুতরাং এই ডেরিভেটিভকে এখানে অপারেটর D হিসেবে চিহ্নিত করা যায় যা আমরা সাধারণত করি সুতরাং আমরা এই ফর্মটিতে এই 𝑥 𝑛𝐷 𝑛 𝑎1𝑥 𝑛−1𝐷 𝑛−1 ⋯ 𝑎𝑛 𝑦 𝑋 সমীকরণটি লিখতে পারি সুতরাং এখন এটি হল Cauchy Euler সমীকরণ এখন কিভাবে সমাধান করা যায় আমরা এই x নির্বাচন করবো যা আমরা এই 𝑥 𝑒 𝑧 কে প্রতিস্থাপন করব সুতরাং প্রদত্ত সমীকরণে এই ইন্ডিপেন্ডেট ভেরিয়েবল 𝑧 ln 𝑥 দ্বারা প্রতিস্থাপিত হবে ইন্ডিপেন্ডেট ভেরিয়েবল z দ্বারা এই সম্পর্ক 𝑥 𝑒 𝑧 হবে এটি একটি কৌশল এবং শেষ পর্যন্ত এই কৌশলটি কী করবে এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটিকে লিনিয়ার সমীকরণে কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে রূপান্তরিত করবে তাই এই প্রতিস্থাপনের পিছনে ধারণাটি থাকবে সুতরাং একবার আমরা এটি করলে বা আমরা এটিকে 𝑧 ln 𝑥হিসাবে পুনরায় লিখতে পারি এবং এটি আমাদেরকে 𝑑𝑧 𝑑𝑥 1 𝑥 দেয় কারণ যখন আমরা এই সমস্ত ডেরিভেটিভ টার্মগুলিকে z আকারে প্রতিস্থাপন করব তখন 𝑑𝑧 𝑑𝑥 1 𝑥 প্রয়োজন হবে সুতরাং এটি একটি ডেরিভেটিভ যা এখন পরিবর্তন করতে হবে সুতরাং এখন দ্বিতীয় অর্ডার টার্মে ফিরে আসছি যখন এই ইন্ডিপেন্ডেট ভেরিয়েবলে রূপান্তরিত হলে এটি কেমন দেখাবে সুতরাং এগুলি হল সাধারণ রূপ তাহলে আমরা কি বুঝতে পারব যে আমাদের মূল সমীকরণ কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে এই লিনিয়ার সমীকরণে রূপান্তরিত হবে মানে যদি আমাদের এটা Z থেকে মুক্ত হবে মানে এই সমীকরণে কেবল কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট থাকবে এবং আমরা জানি কিভাবে কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট দিয়ে সমীকরণ সমাধান করতে হয় সুতরাং আসুন আমরা কেবল এই উদাহরণটি দিয়ে যাই এই ধারণাটি প্রদর্শনের জন্য আমাদের সাধারণ সমাধান আছে আমরা 𝑥 2𝐷 2 − 𝑥𝐷 2𝑦 𝑥 ln 𝑥 এর সাধারণ সমাধান পেতে চাই সুতরাং আমরা 𝑥 𝑒 𝑧 এই প্রতিস্থাপন করব যা x এর লগারিদমিকের সমান তারপর আমরা ইতিমধ্যেই জানি যে যদি আমাদের এটি 𝐷1 ≡ 𝑑 𝑑𝑧 থাকে তাহলে এখানে আমাদের সমীকরণটি রূপান্তরিত হবে কারণ এটি 𝑥 2𝐷 2 টার্ম হবে সুতরাং এবং এখন আমরা এটিকে সহজ করতে পারি এটি একটি সুতরাং এই সমীকরণ এখন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে সুতরাং এখানে সমস্ত কোইফিসিয়েন্ট কনস্ট্যান্ট আছে যেখানে মূল সমীকরণে এটি কোইফিসিয়েন্ট কনস্ট্যান্ট ছিল না সুতরাং এই ধরনের রূপান্তরের সুবিধা হল যে এই সমীকরণটি এখন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে একটি প্রশ্নে হ্রাস করা হয়েছে যা সহজ যা এখন সমাধান করা সহজ সুতরাং এই সমীকরণের জন্য কমপ্লিমেন্টরি ফাংশন আছে সুতরাং এটি 𝑒 𝑧 𝑐1 cos 𝑧 𝑐2 sin 𝑧 হবে যা এই সমীকরণের কমপ্লিমেন্টরি ফাংশন বা হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান বলতে চাই যার অর্থ ডান হাতটি 0 এ সেট করা আছে সুতরাং এখানে এই কমপ্লিমেন্টরি ফাংশন আমাদের মূল ভেরিয়েবলে ফিরে লিখতে হবে PI পারটিকুলার ইন্টিগ্রাল হবে সুতরাং এটি 𝑧𝑒 𝑧 হবে সুতরাং এটি একটি নির্দিষ্ট কনস্ট্যান্ট এর সঙ্গে এই সমীকরণ একটি পারটিকুলার ইন্টিগ্রাল হবে সুতরাং আমরা এখন এই পারটিকুলার ইন্টিগ্রাল পাচ্ছি তা আমাদের x ফর্ম এবং এই 𝑥 ln 𝑥 লিখতে হবে সুতরাং আমরা আমাদের উত্তর হল এই 𝑥 ln 𝑥 পারটিকুলার ইন্টিগ্রাল এবং এটি প্রদত্ত সমীকরণের প্রদত্ত একটি বিশেষ সমাধান এবং আমাদের কমপ্লিমেন্টরি ফাংশন আছে পারটিকুলার ইন্টিগ্রাল কে যদি 2 যোগ করি তাহলে আমরা প্রদত্তের সাধারণ সমাধান পাব সুতরাং এর দ্বারা সাধারণ সমাধান দেওয়া হয় সুতরাং এটি আমাদের প্রদত্ত সমীকরণকে সন্তুষ্ট করবে এতে এই 2 টি কনস্ট্যান্ট রয়েছে সুতরাং এটি প্রদত্ত নন হোমোজিনিয়াস সমীকরণের নন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট আছে যা Cauchy Euler সমীকরণের সাধারণ সমাধান হিসাবে কাজ করে এখন এখানে আমরা এই ধারণার কথা বলব যে কিছু সমীকরণ আছে যা এই Cauchy Euler ফর্মকে কমানো যায় এবং তারপর আমরা জানি কিভাবে Cauchy Euler ফর্মটি সমাধান করতে হয় সুতরাং উদাহরণস্বরূপ এই ধরনের সমীকরণ যখন আমাদের আছে সুতরাং এইগুলি এখন Cauchy সমীকরণে আমাদের এই x পাওয়ার n বা x পাওয়ার n বিয়োগ 1 ইত্যাদি আছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের 𝑎 𝑏𝑥 𝑣 হবে এখানেও আমাদের 𝑎 𝑏𝑥 𝑣 ফর্ম আছে সুতরাং আমাদের এই 𝑎 𝑏𝑥 𝑣 এখানে প্রতিস্থাপন করতে হবে সুতরাং যদি আমরা এই প্রতিস্থাপনের সাথে a প্লাস bx v এর সমান হয় তবে আমাদের সমীকরণ এই Cauchy Euler সমীকরণে রূপান্তরিত হবে এবং আমরা জানি কিভাবে Cauchy Euler সমীকরণ সমাধান করতে হয় সুতরাং এই পরিবর্তনের সাথে আমরা এই ধরনের dy ওভার dx প্রতিস্থাপন করি সুতরাং এখন যদি আমরা এই সমীকরণে এটিকে প্রতিস্থাপিত করি তাহলে এখানে যা হবে তা এই হবে সুতরাং যখন আমরা এটিকে রূপান্তর করি তখন আমরা এখানে যা পাচ্ছি তা পরিবর্তন করে এই ডান হাতটি এই 𝑏 দ্বারা ভাগ করা যায় সুতরাং ডান হাতটি এই x হয়ে যায় যা আবার আমাদের X এর পরিবর্তে দেওয়া হয় তা প্রতিস্থাপন করতে হবে এবং এটি এই 𝑏 𝑛 দ্বারা বিভক্ত হবে এবং তারপর এখানে বাম হাতে কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে এই সমীকরণটি আছে যা আমরা এর আগে একটি Cauchy Euler সমীকরণ নিয়ে আলোচনা করেছি সুতরাং এখানে nth অর্ডার টার্মটি হল 𝑣 𝑛 অন্য টার্মটি আমাদের এই 𝑛 1 হবে এবং এখানে আমাদের v আছে সুতরাং এটি হল Cauchy Euler সমীকরণ যা আমরা জানি যে কিভাবে এই প্রতিস্থাপন দ্বারা সমাধান করতে হয় এবং এখন এটি প্রদর্শনের জন্য আমাদের এই উদাহরণের মাধ্যমে যেতে দিন আমরা এটি নেব সুতরাং আমরা এই 1 𝑥 𝑣 এই প্রতিস্থাপনটি আমরা এখানে করেছি এবং এটি এখন রূপান্তরিত হবে এবং তারপর দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ যখন আমরা গণনা করি সুতরাং আমরা কোন পরিবর্তন পাব না কিন্তু আপনি v এর ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ পাবেন এবং যদি আমরা প্রদত্ত সমীকরণে এটি প্রতিস্থাপন করি তাহলে আমরা এখানে v স্কোয়ার পাব এবং সুতরাং এখন এই সমীকরণটি ঠিক এই সমীকরণটি এই Cauchy Euler ফর্ম নিয়ে আলোচনা করেছে সুতরাং এটি হল Cauchy Euler ফর্ম Cauchy Euler সমীকরণ যা আমরা এই ইন্ডিপেন্ডেট ভেরিয়েবলের যথাযথ প্রতিস্থাপনের মাধ্যমে একটি নতুন ইন্ডিপেন্ডেট ভেরিয়েবলের পরিবর্তে সমাধান করেছি তাই আমরা করব সুতরাং আমরা এখানে এটি প্রতিস্থাপন করব

সুতরাং এটি এখন একটি নতুন সমীকরণ এবং এটি 𝐷1 2 1𝑦 4 cos 𝑧 হবে সুতরাং এর জন্য কমপ্লিমেন্টরি ফাংশন হবে এটি কমপ্লিমেন্টরি ফাংশন হবে পারটিকুলার ইন্টিগ্রাল যা সুতরাং অবশেষে পারটিকুলার ইন্টিগ্রাল হল 2 ln1 𝑥 sinln1 𝑥 এবং এখন সাধারণ সমাধান আমরা লিখতে পারি আমরা এই বিশেষ অখণ্ডের মধ্যে কমপ্লিমেন্টরি ফাংশন যোগ করতে পারি এবং এটি হবে সাধারণ সমাধান প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণ যা প্রথমে Cauchy Euler ফর্ম রূপান্তরিত হয়েছিল এবং তারপর Cauchy Euler সমীকরণটি কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে লিনিয়ার সমীকরণে পরিবর্তিত হয়েছিল এবং আমরা জানি যে কিভাবে এই কমপ্লিমেন্টরি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রালের সাহায্যে সমাধান করতে হয় এখানে উপসংহারে আসছি তাই আমরা আজ Euler সমীকরণ নিয়ে আলোচনা করেছি এবং এটি এখানে কোইফিসিয়েন্টের পরিপ্রেক্ষিতে সমীকরণের একটি বিশেষ রূপ হবে এবং আমরা Cauchy Euler ফর্মের জন্য হ্রাসযোগ্য সমীকরণগুলি নিয়েও আলোচনা করেছি এবং বিশেষ করে আমরা এই ফর্মটি নিয়েছি যেখানে এই x power পরিবর্তে এবং আমাদের আছে এই সমীকরণটি এই Cauchy Euler সমীকরণে হ্রাস করা যেতে পারে এবং তারপরে আবার আরেকটি সাবস্টিটিউশন কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে একটি লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণে নিয়ে যাবে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতাগুলি প্রস্তুত করতে ব্যবহার করেছি এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ